লেকচার 6 এ সবাইকে স্বাগত এটি NPTEL এর বায়ো রিঅ্যাক্টরের অনলাইন সার্টিফিকেট কোর্স শেষ লেকচারে আমরা এনঞ্জাইম কাইনেটিকস নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা Michaelis Menten এর এনঞ্জাইম কাইনেটিকস থেকে বিভিন্ন রকম সূত্র দেখেছিলাম এছাড়াও কিছু সমস্যা দিয়েছিলাম যেখানে তোমাদেরকে অভ্যাস করার জন্য 21 সমস্যা দিয়েছিলাম আমরা প্রথমেই সেই সমস্যার সমাধান করব আমি সমস্যাটি পড়ব এবং বড় স্ক্রীন এ দেখে নেব একজন ইন্ডাস্ট্রির বিজ্ঞানী একটি পদ্ধতি বার করবার চেষ্টা করছেন যেখানেই কোষের কালচার এর সময় নির্গত টক্সিন বা ক্ষতিকারক বস্তু কে নষ্ট করা যায় এটি করার প্রধান উদ্দেশ্যই হলো টক্সিন বস্তুর পরিমাণ কমিয়ে কোষের তৈরীর পদার্থের বৃদ্ধি ঘটানো এবং মিডিয়ার পুনঃ ব্যবহার টক্সিন পদার্থের পরিমাণ 75 মিলিমোলার এর কম হলে তা কোষের বৃদ্ধিতে কোন রকম প্রভাব বিস্তার করে না এখানে যে ধরনের টক্সিন নিয়ে আলোচনা করা হচ্ছে তা হল X যা উৎসেচক E এর মাধ্যমে ভাঙ্গা যেতে পারে উৎসেচক এর দ্বারা এই ভাঙ্গা কে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 72 p h এ করা হয়েছে এবং এই ধরনের কাইনেটিক তথ্যকে ব্যাচ অবস্থায় পরিলক্ষিত করা যায় সময়ের সঙ্গে সঙ্গে X এর পরিবর্তন দেয়া ছিল সমস্যাটির পার্ট a তে তোমাদের এই ধরনের উৎসেচক দ্বারা ভাঙ্গন কে Michaelis Menten প্যারামিটার বার করতে দেওয়া হয়ে ছিল এবং পার্ট b তে সমস্যাটা ছিল যদি উৎসেচক এর ঘনত্ব তিনগুণ করা হয় তবে 30 মিনিট পরে X এর পারিমান কি হবে এই দুটি সমস্যার কথা বলা হয়েছিল এখন আমরা এটি সমাধান করব আমাদের প্রথম সাধারণ প্রশ্ন ছিল যে আমাদের কি প্রয়োজন পার্ট a তে আমরা যদি Michaelis Menten প্যারামিটার দেখি সেখান থেকে আমরা v m ও K m জানি Michaelis Menten সমীকরণে v সমান v m s বাই K m যুক্ত s আমি ঘনত্ব দেখানোর জন্য একটি স্কোয়ার ব্র্যাকেট দেখাইনি অন্যভাবে বলতে গেলে ব্যাকেট ছাড়াও s কে ঘনত্ব হিসেবে দেখানো যায় সব সময় চৌকোনো ব্র্যাকেটে দেখানো আসুবিধা হবে বলে এখানে আমি তা দেখাচ্ছি না এখন থেকে আমি এই কোর্সে আর ব্র্যাকেট দেখাবো না এখন আমরা দেখব কি জানা আছে বা দেওয়া আছে এখানে সময় এর সঙ্গে টক্সিন ঘনত্বের যে তথ্য দেওয়া আছে তাই এখানে সাবস্ট্রেট এর পরিমান টক্সিন হল উৎসেচক এর বিক্রিয়ায় সাবস্ট্রেট সুতরাং আমরা দেখছি s বনাম t এবং লেকচার 5 থেকে এটাও জানা আছে এটি Michaelis Menten এর প্যারামিটার এখানে যা পাওয়া যায় তা হল নতি থেকে যা পাওয়া যায় Lineweaver burke প্লট থেকে Lineweaver burke প্লট হল এক বাই v বনাম এক বাই s এখন যে তথ্য দেওয়া আছে তা কিভাবে প্রয়োজন তার সঙ্গে সংযোজিত করা হবে আমাদের গতিবেগটা দরকার কারণ আমাদের 1 বাই v বনাম 1 বাই s প্লট করতে হবে একারনে প্রথমে v এর মান প্রয়োজন আমরা যখন এরকম তথ্য নিয়ে আলোচনা করব তখন আমাদের প্রতি সময়ের অন্তরে গড় গতিবেগ নির্ণয় করতে হবে এখানে প্রথম সময়ের পার্থক্য হল 0 থেকে 10 মিনিটের মধ্যে তারপর 10 থেকে 20 মিনিট দ্বিতীয় সময়ের পার্থক্য তৃতীয় হলো 20 থেকে 50 মিনিট এবং চতুর্থ অন্তর হলো 50 থেকে 100 মিনিট আমরা গতিবেগ নির্ণয় করতে পারি ডেল্টা X বাই ডেল্টা t থেকে এবং ঘনত্তের সঙ্গে সময় জানা আছে কিন্ত হারের সঙ্গে সময় জানা নেই সাধারণভাবে যেটা করা হয় তা হলো মধ্যবর্তী পয়েন্ট কে নির্ধারণ করে হার নির্ণয় প্রথম ক্ষেত্রে 0 10 এর মাঝে গড় হল 5 আমরা হার কে 5 মিনিট হিসেবে ধরবো আমরা দেখব v হল মাইনাস ডেল্টা s ডেল্টা t এক্ষেত্রে প্রথম ঘটনার ক্ষেত্রে 10 মিনিটে যা হলো 177 এবং এটি হল 0 মিনিট সময়ে 20 সুতরাং 177 থেকে 20 বিয়োগ করা হলে যা হবে ডেল্টা s এবং সময় ডেল্টা t হল 10 মাইনাস 0 সুতরাং আমাদের এখন সমাধানে আসলে দেখতে পাবো 177 মাইনাস 20 হল 23 মাইনাস এর মাইনাস 23 হল প্লাস 23 বাই 10 সমান 023 023 মিলিমোলে দেখানো হলে তা হবে মিলিমোল পার মিনিট assigned to t 5 min S 1885 সুতরাং আমাদের mid point বার করতে হলে 0 এবং 10 এর মাঝে 5 মিনিট ধরতে হবে সুতরাং t সমান 5 মিনিট সাবস্ট্রেট এর ঘনত্ব যদি ধরে না হয় নির্দিষ্ট সময় পরে পরে linearly পরিবর্তন ঘটছে এই ধারণা ভাল হয় যদি খুব কাছাকাছি থাকা অবস্থার পয়েন্ট ধরা হয় এখন আমরা দেখব এই ধরনের হিসাব কিভাবে তৈরি করা যায় কিছু পয়েন্ট বিস্তৃতভাবে অবস্থান করেছে কিন্ত যাই হোক আমাদের এই তথ্য নিয়েই কাজ করতে হবে তাই যতটা সম্ভব ভালোভাবেই হিসাব করবো এখানে সাবস্ত্রেট এর ঘনত্ব mid point দিয়ে হিসেব করব Mid point t সমান 5 যা হলো 1885 এটি দুটো মানের গড় এরপর v 2 এর মাঝেই পড়বে যা 158 মাইনাস 177 20 মাইনাস 10 সমস্ত মান নেগেটিভ করলে সমীকরণের মান এর ফলাফল 019 মিলিমোল প্রতি মিনিট হবে assigned to t 15 min S 1675 mM আমাদের এখন এর mid point খুঁজে বার করতে হবে যখন সাবস্ত্রেট এর ঘনত্ব দেওয়া আছে কারণ আমরা এখানেই যেটি প্লট করছি তা হল 1 বাই v বনাম 1 বাই s সুতরাং mid point হল 10 এবং 20 মাঝে 15 মিনিট এবং mid point টি linear ভাবে কমছে 177 ও 158 এর গড় হবে 1675 সুতরাং এখানে t সমান 15 মিনিট s সমান 1675 এবং এইভাবে চলতে থাকবে 5 মানটি পাবার জন্য হিসেব করা হয়েছে v হল 023 এবং 5 মিনিটে s এর মান linearity ধরে নিয়ে পাই 185 সময় t সমান 15 মিনিট s সমান 167 v সমান 019 এবং এই হিসেবগুলি আমরা বিস্তারিতভাবে আগে দেখেছি ঠিক একইভাবে আমরা 35 মিনিট এবং 75 মিনিট মানগুলি পাবো এগুলি হল তাদের অন্তর্বতী মানের mid point s এর অন্তর্বতী মান তার সরলরৈখিক পরিবর্তনের সঙ্গে এবং v এর মান হিসেব করে পাওয়া গেছে তা গড় মানের হিসেবে interval এর মাধ্যমে হিসেব করা হয়েছে Time min 5 15 35 75 S mM 1885 1675 132 78 v mM min 1 023 019 0173 0112 এখন আমাদের কাছে যে তথ্যগুলি রয়েছে তা থেকে 1 বাই v বনাম 1 বাই s প্লট করতে হবে আমাদের কাছে v ও s এর মান আছে তাই এদের মান উল্টো করলে দাঁড়ায় 006 132 এর inverse করলে হয় 0076 এবং 78 এর inverse হল 0128 বা 1 বাই মান টি একই ভাবে v1 বাই v এর মান 1 বাই 023 435 1 বাই 019 526 1 বাই 0173 578 ও 1 বাই 0112 893 1S mM 1 0053 006 0076 0128 1v 1 435 526 578 893 সবথেকে ভালো হয় যদি একটি স্প্রেড শীট নিয়ে এই সমস্ত তথ্যগুলিকে প্লট করে রাখা হয় তোমরা প্লট করার জন্য গ্রাফ স্প্রেডশিট ব্যবহার করতে পারো আমাদের কাছে আছে 1 বাই s এবং সেই মান গুলি এই কলামে রয়েছে 1 বাই v এই কলামে আছে আমরা যদি 1 বাই s ও 1 বাই v একটি গ্রাফ প্লট করি তা একই মানের হবে যা আগের টেবিলে দেখেছি এখন যদি 1 বাই v বনাম 1 বাই s প্লট করি তাহলে আমরা এই পয়েন্টগুলি পাবো m s excel এর স্প্রেড সিট এ সব থেকে ভালো ভাবে ফিট করা পয়েন্ট গুলি থেকে লাইন আঁকা সাম্ভব এখানে এই পয়েন্টে সবথেকে ভালো ফিট করেছে যেখানে মান টি রয়েছে 09879 সমীকরণটির লাইন যেটি দেখাতে বলা হয়েছে তা এখানে 58348 x যুক্ত 14559 y হল 1 বাই v x হল 1 বাই s সুতরাং 1 বাই v হল 58348 গুণিতক 1 বাই s যুক্ত 145 তোমরা এই ধরনের সমীকরণের হিসাব আগেই করেছ তোমরা এটি করার জন্য গ্রাফ পেপার ব্যবহার করতে পারো তুমি যদি এটা করো এখানে এটা সম্পন্ন করা সম্ভব 1 বাই এই একই গ্রাফটির নতি যা Lineweaver Burke প্লট এ 1 বাই v m যা হবে 146 সমস্ত মান কে decimal point এর পর দুটো সংখ্যা নিলে হবে 146 Slope Intercept সুতরাং এখান থেকে আমরা v m এবং k m এর মান নির্ণয় করতে পারি তোমরা জেনে থাকবে এটি খুবই সহজ ভাবে বার করা যায় এবং যেটি inverse করলে v 1 বাই 1 বাই 146 হবে v m তাই v m হলো 069 মিলি মোলার প্রতি মিনিট এবং এখন আমরা জানি v m পরিবর্তিত করে K m এর মান নির্ণয় করতে পারি K m এর মান হবে 5835 গুণিতক v m আমরা জানি K m বাই v m হল 5835 সুতরাং k m হল 5835 গুণিতক v m যেটা হিসেব করলে দাঁড়াবে 5835 গুণিতক 069 বা 4026 মিলিমোলার সুতরাং এটি হলো Michaelis Menten প্যারামিটার v m যা হলো 069 মিলিমোলার প্রতি মিনিট এবং k m হলো 4026 এটি পার্ট a এখনো part b বাকি পার্ট b এর জন্য একই প্রশ্ন আমাদের কি প্রয়োজন যদি সমস্ত উৎসেচক এর ঘনত্ব তিনগুণ করা হয় তাহলেই টক্সিক পদার্থ X এর পরিমাণ 30 মিনিট পর কত হবে এই সমস্যাটির উত্তর আমাদের বার করতে হবে এখানে কি জানা আছে বা দেওয়া আছে যা জানা আছে তা হল টক্সিক লেভেল X হল 75 মিলিমোলার X এর ঘনত্ত 0 সময়ে থেকে 20 যা টেবিলে দেওয়া রয়েছে আমরা Michaelis Menten এর সমীকরণ থেকে বিক্রিয়ার হার যানা জায় আমরা পার্ট a তে Michaelis Menten এর প্যারামিটার পেয়েছি আমাদের কাছে এগুলি জানা আছে এখন এটিকে আমাদের প্রয়োজনীয় মানের সঙ্গে মেলাতে হবে আমরা কীভাবে এটি করব আমাদের প্রথমেই খুঁজে বার করতে হবে S বা X বা টক্সিন যা কিনা প্রাথমিক সময়ে 20 মিলিমোল থেকে 75 মিলিমোলার হতে কত সময় লাগে যদি এটি হতে 30 মিনিটের বেশি সময় লাগে অর্থাৎ 75 মিলিমোল এর বেশি হয়ে যায় অথবা 30 মিনিটের কম সময় লাগে তার মানে মিডিয়ামে আর টক্সিক পদার্থ নেই আমাদের s পেতে গেলে প্রথমে জানতে হবে v কে যার মাধ্যমে ব্যাচ পদ্ধতিটিতে s নষ্ট হয়ে যাচ্ছে v সমান d s d t তোমরা জানো সাবস্ট্রেট এর জমা হওয়ার হারএখানে নেগেটিভ জমা হওয়ার হার সমান v m s k m বাই K m যুক্ত s আমরা যদি এই ধরনের ডিফারেন্সিয়াল সমীকরণ কে সমাধান করি পাব মাইনাস K m যুক্ত s বাই s d s সমান v m d t আমরা এখানে ধরে নিচ্ছি তোমরা ডিফারেন্সিয়াল সমীকরণ থেকে সমাধান করতে পার আমাদের সমস্ত ভেরিয়েবল দরকার সঠিক ভেরিয়েবল গুলো একদিকেসমস্ত s একদিকে যা আমরা করেছি K mবাই s যুক্ত 1 এর মাইনাস d s হল v m d t এটিকে ইন্টিগ্রেট করে পাই মাইনাস K m ln S যুক্ত S হল v m t এখানে ইন্টিগ্রেশনের limits হল S এবং t0 এর জন্য S0 থেকে S এবং t0 থেকে t এর জন্য এবং t ও t0 0 আমরা এটিকে ইন্টিগ্রেট করে পাই Or যখন আমরা সমস্ত উৎসেচকের ঘনত্বকে তিনগুণ করি তখন কি ঘটবে সমস্ত উৎসেচকের ঘনত্ব তিনগুণ হয়ে গেলে কি ঘটবে এবং উৎসেচক এর ঘনত্ব কি সমস্ত উৎসেচক এর উপর প্রভাব বিস্তার করবে এই প্রশ্নটিই এখানে গুরুত্বপূর্ণ এটি v m ড্যাশ বা v m হল সর্বাধিক হার আমরা জানি So since বাকিটা পরিষ্কারভাবে হিসেব করা যায় আমাদের এখানে সাবস্ট্রেট এর পরিবর্তনশীলতা সময়ের সঙ্গে সঙ্গে যেটি দেওয়া আছে আমরা পাব যা সরাসরি প্রতিস্থাপিত করলে এক্সপ্রেশন হিসেবে পাবো আমরা যদি প্রতিস্থাপিত করি তাহলে পাব t 251 min সুতরাং এটি মোটামুটি ভাবে 25 মিনিট সময় নেবে যার মাধ্যমে X এর ঘনত্ব কমে গিয়ে 75 মিলিমোলার হয় যা শুরু হয়েছিল 20 মিলি মোলার থেকে এবং তা 25 মিনিট যা কিনা 30 মিনিট এর থেকে কম এবং এই কারনেই 30 মিনিট পরে কোন টক্সিক X থাকবে না